কুলম্বীয় বলCoulombs force কেমন আর বিভিন্ন আধান কিভাবে পরস্পরের উপর ক্রিয়া করে বিশেষত আমরা শিখেছি যদি একটি আধান q1 আরেকটি আধান q2 এবং তাদের মধ্যে দূরত্ব হয় r12 তবে তাদের মধ্যে কার বল ধরা যাক 1 এর উপর বল 1 বাই 4 পাই এপসাইলন 0 q1q2 বাই r12 স্কয়ার r12 একক ভেক্টর মাইনাস চিহ্নের সাথে অথবা আরেকটু ভালোভাবে লিখলে 1 বাই 4 পাই এপসাইলন 0 q1q2 বাই r12 কিউব ভেক্টর r 2 থেকে 1 এটা হল r 2 থেকে 1 এবং এটা সমস্ত বিকর্ষণ এবং আকর্ষণ বলের ক্ষেত্রে প্রযোজ্য এখন আর একটা জিনিস আমরা শিখেছি যে কিভাবে পরীক্ষামূলক ভাবে দেখানো যায় F এর সাথে 1 বাই r স্কোয়ার এর নির্ভরতা আজকের এই বক্তৃতায় আমরা উপস্থাপিত করতে চাই একটি নতুন ধারণা যাকে বলে তড়িৎ ক্ষেত্র যদিও স্থির তড়িৎ এর ক্ষেত্রে দুইটি আধান এর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং কুলম্বীয় বলCoulombs force ছিল সমান যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট আধান বিবেচিত হয়েছে কিন্তু পরে আমরা দেখব যে এটি উচ্চতর ধারণা যা নিয়ে আমি একটু বলবো একটি আধান বন্টন ধরা যাক যার দ্বারা অনেক দূরে একটি আধানের উপর বল প্রযুক্ত হচ্ছে আমরা আগের বার দেখেছি যে এই বল পাওয়া যাবে ইন্টিগ্রেশন dv বাই r মাইনাস r প্রাইম কিউব গুন চার্জ ডিসট্রিবিউসন rho r প্রাইম যা q এর উপর প্রযুক্ত হচ্ছে

যা আমরা আগের পাঠে দেখেছি তা হল অম্ভ্যন্তরীণ আধান বন্টন দেওয়া থাকলে ধরা যাক এটা rho r প্রাইম এবং আমি একটি দূরত্বে বল গণনা করছি একটি আধান q এর উপর এখন আমরা স্থানাঙ্ক তৈরি করব এটা r ভেক্টর এবং এই ভেক্টর এর নাম দেওয়া হয়েছে r প্রাইম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব টি হল r ভেক্টর মাইনাস r প্রাইম তাহলে q এর উপর বল F সমান 1 বাই 4পাই এপসাইলন 0 যেহেতু এই আধান q আমি এখানে q রাখবো ইন্টিগ্রেশন dv rho r প্রাইম r মাইনাস r প্রাইম বাই মড্যুলাস r মাইনাস r প্রাইম কিউব লক্ষ্য করো এই রাশিটি আসলে হল 1 বাই r স্কোয়ার অথবা 1 বাই আধান গুলির মধ্যে দূরত্বের স্কোয়ার যখন আমি এটা ইন্টিগ্রেট করব তখন আমি প্রতিটি ছোট বন্টনের জন্য বল গণনা করবো এখানে যা ছোট আধান এবং সেগুলি যোগ করব সুপারপজিশন নীতি অনুযায়ী যেটা আমরা আগেই শিখেছি এখন প্রশ্ন হলো এই বল অনুসন্ধান এর জন্য অন্য আধান কি সর্বদা প্রয়োজন নাকি এই আধান বন্টন আসলে নিজেই তার চারদিকে কিছু করে যাতে যে অন্য আধান q একটা বল অনুভব করে সেটাই বোঝার চেষ্টা করা যাক এখানে আমরা যেটা বলতে চাইছি তা হল এই আধান বন্টন rho r প্রাইম যা নিজেই একটা ক্ষেত্র চারিদিকে তৈরি করে মানে চারিদিকে কিছু একটা পরিবর্তন করে এখানে যা আমরা বলছি তা হল আধান বণ্টন নিজেই একটি ক্ষেত্র তৈরি করে যার মানে হল নিজের চার পাশেকিছু একটা পরিবর্তন করে ও চারিদিকে অনেক রেখা তৈরি করে যার ফলে যদি আমি কোন আধান এর ভেতর কোথাও রাখি এই ভাবে তৈরি হওয়া তড়িৎক্ষেত্র তার উপর একটি বল প্রযুক্ত করে সুতরাং আধান বন্টন একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করে নিজের চারিদিকে এবং আমি এটা কে বোঝাতে চাই E ভেক্টর দিয়ে r বিন্দু তে সুতরাং যখন আধান এই তড়িৎ ক্ষেত্রে রাখা হয় একটি বল এই আধানের উপর প্রযুক্ত হয় যা হল q গুন E r সুতরাং দেখো যেটা আমরা বলতে চাইছি যে যদিও সেখানে এই আধান টি নেই তবুও আসল আধান বণ্টনের জন্য একটি ক্ষেত্র তৈরি হয় ক্ষেত্র মানে আমি বোঝাতে চাইছি যে প্রতিটি বিন্দুতে একটি ভেক্টর আছে যা নির্দিষ্ট দিকে এবং যখন আমি একটি অতিরিক্ত আধান এখানে রাখব একটি বল তৈরি হবে যা হলো এখন সংশ্লিষ্ট আধানে q উপর বল গণনার ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে ভাবি অথবা ভাবি যে যখন এই আধান এখানে আনা হয় তখন কত বল ছিল দুটির মধ্যে কোন পার্থক্য নেই তাহলে কেন আমি এইরকম একটা ক্ষেত্রের ধারণা প্রচলন করতে চাইছি এটা কি বাস্তব আমি কি সত্যি এটা পরীক্ষা করতে পারি যে সেখানে একটা আধান বন্টন আছে আর এটা নিজের চারিদিকে এই ক্ষেত্র তৈরি করে আমরা পরে এই পাঠক্রমে দেখব যে এটা একটা বাস্তব রাশি এবং এটা একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় প্রসারিত হতে সক্ষম সুতরাং এটি একটি বাস্তব বাস্তব সত্তা সুতরাং এখন থেকে আমরা আধান বণ্টনের জন্য উৎপাদিত তড়িৎ ক্ষেত্রের উপর মনোনিবেশ করব কারণ যেটা সত্যিই একটা ভৌত রাশি এবং পরে আমরা দেখব যে এটা আসলে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় অথবা এটা প্রদত্ত আধানের ওপর বল প্রয়োগ করে সুতরাং আমরা এখন এই তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব আমি যা বলেছি একটা তড়িৎক্ষেত্র r বিন্দুতে হল E সুতরাং q আধানের উপর বল হল q গুন E r তার মানে সংজ্ঞানুযায়ী তড়িৎ ক্ষেত্র প্রতি একক আধান মানের উপর প্রযুক্ত বল ছাড়া আর কিছুই নয় আর এর দিক ও মান প্রতি একক আধান এর উপর বলের সমান সুতরাং আমি গাণিতিকভাবে এটার সংজ্ঞা দিচ্ছি কিন্তু ধারনার দিক থেকে এটি উন্নত যা আগেই বলেছি আমরা আসলে এটাই পরামর্শ দেব যে একটি প্রদত্ত আধান বন্টন নিজের চারিদিকে একটা ক্ষেত্র তৈরি করে সুতরাং এটার চারিদিকে একটা কিছু রয়েছে এবং আমি এটাকে তড়িৎ ক্ষেত্র বলছি এবং এর দিক ও মান হল একক আধানের উপর প্রযুক্ত বল সুতরাং দেখা যাক একটি প্রদত্ত আধান বণ্টনের জন্য r বিন্দুতে সংজ্ঞা অনুযায়ী তড়িৎ ক্ষেত্র হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন dV rho r প্রাইম বাই r মাইনাস r প্রাইম কিউব গুন ভেক্টর r মাইনাস r প্রাইম দেখা যাক আমরা কি করছি আমরা এটাকে অরিজিন হিসেবে নিচ্ছি এবং আমি r বিন্দুতে ক্ষেত্র গননা করছি এই আধান বন্টনের জন্য এবং এই ক্ষুদ্র আয়তন এর জন্য তড়িৎ ক্ষেত্র টি হবে r মাইনাস r প্রাইম দূরত্বে এটি হল 1 বাই 4 পাই এপসাইলন 0 dv rho r প্রাইম বাই r মাইনাস r প্রাইম কিউব গুন r মাইনাস r প্রাইম সম্পূর্ণ আধান বণ্টনের জন্য আমি সম্পূর্ণ ইন্টিগ্রেট করব এবং এটাই হবে সুপারপজিশন নীতি অনুযায়ী তড়িৎ ক্ষেত্র উদাহরণস্বরূপ যদি আমি একটা বিন্দু আধান নিই ধরা যাক সেটি একটি অবস্থান ভেক্টর R এ অবস্থিত তাহলে অন্য একটি অবস্থান ভেক্টর r এ তড়িৎ ক্ষেত্র হবে E সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 এই বল কার্যকরী হবে এই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত এবং এটা হবে r মাইনাস R যেটা হবে q বাই r মাইনাস R কিউব r মাইনাস R এবং এটাকে এভাবে দেখা যেতে পারে আমি অন্য রং দিয়ে লাইনগুলি আঁকবো যে লাইন গুলো বেরিয়ে যাচ্ছে এই বিন্দু আধান থেকে এবং এই ভাবে আমি এটাকে বোঝাচ্ছি সুতরাং লক্ষ্য করো ক্ষেত্র সর্বত্র বিরাজমান কারণ একক আধান থাকলে অথবা যে কোন আধান থাকলে তার চারিদিকে একটি বল অনুভূত হয় সুতরাং সংজ্ঞা অনুযায়ী ক্ষেত্র সর্বত্র বিরাজমান কিন্তু সেই ক্ষেত্র স্বাধীন সেখানে অন্য আধান থাকুক বা না থাকুক এমনকি আমরা যদি কোন বল সেই আধানের জন্য অনুভব নাও করি আধান তার একটি ক্ষেত্র তৈরি করে এখন রৈখিক আধান নিয়ে কথা বলা যাক আগের পাঠক্রমে তোমরা দেখেছ আমরা একটি রৈখিক আধান নিয়েছিলাম যা প্রতি একক দৈর্ঘ্যে ল্যমডা আধান বহন করে এবং আমরা দেখেছি যে এটা একটা ক্ষেত্র তৈরি করে যার ফলে এর চারিদিকে যে কোন জায়গায় একটি আধান বল অনুভব করে যদি আমি উপর থেকে তাকাই তাহলে এটা হল রৈখিক আধান রেখাগুলি দূরে সরে যাবে যত তুমি দূরে যাবে আর ক্ষেত্রের মান আরো ছোট হয়ে যাবে যেটাকে ছোট তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আমরা যত দূরে যাব তীর চিহ্ন তত ছোট হবে সুতরাং এই চিত্র থেকে যেটা আমি বোঝাতে চাইছি তোমাদের যে আধানের চারিদিকে কিছু একটা অবস্থান করছে এবং যেটাকে আমি বলতে চাইছি তড়িৎ ক্ষেত্র এবং তোমরা দেখেছ কিভাবে বন্টন থেকে এটি নির্ণয় করা যায় ক্ষেত্রের অন্য উদাহরণ গুলি নিয়ে আমরা একটু আলোচনা করব যাতে তোমরা আরো কিছুটা ধারনা পাও অন্য ক্ষেত্রগুলোর উদাহরণ এর মধ্যে খুব সুস্পষ্টভাবে তোমরা পরিচিত রয়েছো মহাকর্ষীয় ক্ষেত্রের সাথে যেখানে আমি বলবো যে যদি কোন ভর থাকে সেটি মহাকর্ষীয় ক্ষেত্র তার চারিদিকে তৈরি করে সুতরাং যদি মহাকর্ষীয় ক্ষেত্র থাকে তবে সেখানে কিছু থাকবে অন্য একটা ভর সেখানে রাখা হলে এটি একটি বল অনুভব করে তার মান m গুন এই মহাকর্ষীয় ক্ষেত্র যেটাকে আমরা বলব মহাকর্ষীয় ত্বরণ g ক্ষেত্রের আরেকটি উদাহরণ হিসেবে ধরা যাক তরল প্রবাহিত হচ্ছে এবং আমি দেখতে চেষ্টা করছি কিভাবে তরলের গতি পরিবর্তিত হচ্ছে যখন কোন কলের মধ্যে দিয়ে তরলটি বেরোচ্ছে এবং এই ভাবে প্রবাহিত হচ্ছে সুতরাং তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি বিন্দুতে নলের মধ্য দিয়ে প্রবাহিত জলের বিভিন্ন গতি রয়েছে নিশ্চিত ভাবে প্রতিটি এই গতিপথ অনুসরণ করে কিন্তু প্রতি বিন্দুতে যে গতি আছে সেটা আমি বলতে পারি গতি ক্ষেত্র আমি আরো বলতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলের একক সময়ে যে ভর প্রবাহিত হচ্ছে কোন প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে সেটা বলা যায় প্রবাহ সুতরাং এই প্রবাহ ও একটি ক্ষেত্র যেটা সর্বত্র অবস্থান করে এবং একটি ভেক্টর রাশি সুতরাং এগুলো হল আমার দেওয়া ক্ষেত্রের কিছু উদাহরণ যা আধানের জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের অনুরূপ